আমরা পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেম এর একটি উদাহরণ দেখছিলাম আমরা যা দেখেছি আমরা সেই অপারেটর কে দেখেছি আমরা ইগেনভ্যালুস খুঁজে বের করার চেষ্টা করছিলাম আমরা ইগেনভ্যালুস এবং ইগেনফাংশন্স এর সাথে লেমডা সম্পর্কিত পসিটিভ খুঁজে পেয়েছি সুতরাং λ 0 এবং হিসাবে নেগেটিভ অর্থাৎ μ2 আমাদের তাদের মধ্যে কোন ইগেনভ্যালুস থাকতে পারে কিনা তা পরীক্ষা করতে হবে করেস্পন্ডিং ইগেনফাংশন্স যদি কোন ইগেনভ্যালু থাকে সুতরাং আমরা সেই 2 টি কেস দেখার চেষ্টা করব সুতরাং আমরা λ 0 দিয়ে শুরু করি যদি আপনি λ 0 করেন তাহলে ইকুয়েশন টি কি সুতরাং ইকুয়েশন হল yλy0 তাই মূলত ইকুয়েশন হয়ে যায় λ হল 0 এজন্য y0 সুতরাং সাধারণ সমাধান হল y c1xc2 axb এখন আপনি বাউন্ডারি কন্ডিশন এক প্রয়োগ করুন যেমন yy এ আমাকে দেয় c1ac2c1bc2 c2c2 বাতিল করুন সুতরাং এটি আমাকে দেবে c1 জিরো হতে হবে কারণ a এবং b আলাদা তাই c1 0 হতে হবে যদি আপনি এটি একই চান সুতরাং আপনার সাধারণ সমাধান কি তারপর সাধারণ সমাধানyxc2 হয়ে যায় শুধু একটি কন্সট্যান্ট এখন স্পষ্টভাবেyayb এখানে যদি আপনি এই সাধারণ সমাধানের জন্য আবেদন করেন এটি আমাকে 0 0 দেবে সুতরাং একটি সমাধান কি তাই yxc2 এটি একটি ননজিরো সমাধান যদি আমি আমার সি 2 কে ননজিরো হিসাবে বেছে নিই এটি একটি সমাধান এটি আসলে ইকুয়েশনকে সন্তুষ্ট করে যখন λ 0 এবং বাউন্ডারি কন্ডিশন সুতরাং আমরা c21 নির্বাচন করি তাই yx1 একটি ইগেনফাংশন্ কারণ তাদের একটি ননজিরো সমাধান আছে একটি ইগেন ফাংশন একটি ইগেনভ্যালু λ 0 এর সাথে সম্পর্কিত সুতরাং এটি কেবল কন্সট্যান্ট যা আপনি আগের কেস থেকে দেখতে পারেন যখন n4n22b a2 এবং যখন আমি n 0 রাখি যদি আমি এখানে 0 অন্তর্ভুক্ত করি λ হল 0 এটি 2nd কেস ইগেনফাংশন্স কি হবে যখন আমি n 0 রাখি এটি 0 হয় এবং cos2nπ b ax সম্পর্কে কি যখন n 0 সুতরাং আমি ইতিমধ্যে ইগেনফাংশন্স আছে অতএব আমি এই λ 0 কেসটি n 0 অন্তর্ভুক্ত করে আগের কেস অন্তর্ভুক্ত করতে পারি সুতরাং আমি এখন 0 1 2 3 থেকে n তৈরি করতে পারি আমার কাছেn4n22b a2 এগুলি হল ইগেনভ্যালুস এবং করেস্পন্ডিং ইগেনফাংশন্স হল সাইন এবং কোসাইন কিন্তু একমাত্র জিনিস হল n হল 0 λ হল 0 00 কিন্তু ইগেন ফাংশন 2 নয় কিন্তু তারা মাত্র 1 এর কারণ হল n 0 এর জন্য এটি সাইন 0 হয় তাই এই ফাংশনটি জিরো ফাংশন আমরা কেবল ননজিরো সমাধান খুঁজছি তাই ইগেন ফাংশনটি ননজিরো হওয়া উচিত যাতে আমরা যখন কোসাইন ফাংশনে n 0 রাখি এটি 1 হয়ে যায় তাই আমি ইতিমধ্যে এটি এখানে পেয়েছি আমি এই কেস অন্তর্ভুক্ত করতে পারি এখন আমাদের দেখতে হবে এই লেমডা নেগেটিভ কি হয় ঠিক আছে সেটা হল 2 20 সুতরাং এই কেস যদি আপনি প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনটি দেখতে পান y 20 সুতরাং এটি সাধারণ সমাধান আবার যদি আপনি সাধারণ সমাধান খুঁজছেনk2 20 K±μ তখন অপিনি পাবেন yxc1eμxc2e μx সুতরাং 2 2 হল নেগেটিভ মিউ μ সবসময় পসিটিভ সুতরাং আপনি বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করেনyay তখন আপনি পাবেন c1eμac2e μac1eμbc2e μb সুতরাং আপনি যা ইকুয়েশন পান তা হলc1eμa eμbc2e μa e μb0 সুতরাং এটি ইকুয়েশন নম্বর 1 যদি আপনি অন্য বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করেন অন্যান্য পিরিওডিক বাউন্ডারি কন্ডিশন yayb আপনি যা পান তা হলc1eμa c2e μa যদি আপনি পার্থক্য করেন এবং x a রাখেন যা একই c1eμb c2e μb সুতরাং μ μ আপনি বাতিল করতে পারেন কারণ μ হল পসিটিভ তাই ননজিরো এবং আপনি c1eμa eμbc2e μa e μb পান এবং এটি যখন আপনি এই দিকে নিয়ে আসেন এটি প্লাস হয়ে যায় এবং শেষ পর্যন্ত আপনার c1eμa eμb c2e μa e μb0 সুতরাং এটি ইকুয়েশন সংখ্যা 2 যদি আপনি আসলে এটি দেখতে পান যদি আপনি প্রতিস্থাপন করেন তাই যদি আপনি একটি ননজিরো সমাধান পেতে চান তাহলে এই ইকুয়েশন 1 এবং 2 আপনি পুনর্লিখন করেন 1 এবং 2 আসলে আমাকে একটি সিস্টেম দেয় যদি আপনি একটি সিস্টেম হিসাবে রাখেন আমাদের একটি ম্যাট্রিক্স আছে eμa eμb e μa e μb eμa eμb e μa e μb c1 c2 0 0 সুতরাং আপনি এখানে একটি ননজিরো সমাধান পেতে চান c1 c2 0 0 ননজিরো সমাধান পেতে eμa eμb e μa e μb eμa eμb e μa e μb 0 এই ডিটারমিন্যান্ট 0 হতে হবে কারণ এটি AX0 এর মতো যদি আপনি একটি ননজিরো সমাধান খুঁজছেন তবে ডিটারমিন্যান্ট A হতে হবে 0 সুতরাং ডিটারমিন্যান্ট মানে eμa eμbe μa e μb1 1 1 1 eμa eμbe μa e μb2≠0 প্রত্যেক μ পজিটিভের জন্য এটি কখনই 0 হয় না আপনি সহজেই দেখতে পারেন প্রতিটি μ পসিটিভ এবং a ≠ b এর জন্য এই পরিমাণটি ননজিরো তাই 2 হল ননজিরো তাই এটি কোন μ মানের জন্য 0 হবে না সুতরাং এই ডিটারমিন্যান্ট কখনই 0 হবে না যেহেতু এই ডিটারমিন্যান্ট ননজিরো সুতরাং যদি কোন ননজিরো সমাধান না থাকে তার মানে c1 c2 0 হতে হবে যদি c1 c2 উভয়ই 0 হয় তার মানে y হল 0 সমাধান সুতরাং সম্পূর্ণরূপে 0 সমাধান আপনি এই কেস এ পাবেন এর মানে হল যে এই λ 2 কোন μ পসিটিভ এর জন্য একটি ইগেনভ্যালু যা কোন ইগেন ফাংশন বোঝায় না সুতরাং আপনার অবশেষে যা আছে সমস্ত 3 টি কেস পসিটিভ λ 0 λ 2 আপনার ইগেনভ্যালুস এবং ইগেনফাংশন্স আছে সুতরাং আপনি এখন এটি একসাথে রাখতে পারেন সমস্ত ইগেনফাংশন্স ইগেনভ্যালুস ছিল প্রথমত আমাদের কেবল আছে n4n22b a2 এখন n 0 1 2 3 এর জন্য ইগেনফাংশন্স আপনি তাদের vncos2n b a x unsin2n b a x n012 বলতে পারেন সুতরাং এগুলি হল আপনার ইগেনভ্যালুস এবং ইগেনফাংশন্স এগুলি অর্থগোনাল এবং এগুলি আসলে সম্পূর্ণ অর্থগোনাল সেট গঠন করে যার মানে আমি যেকোনো ইস্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন বা যেকোনো টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন লিখতে পারি এটি আসলে একটি থিওরেম তাই যা আপনি জানতে পারবেন কোন টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন f আমরা গ্রহণ করব f axb যেকোনো টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন যাতে আপনি a থেকে b পর্যন্ত থাকতে পারেন আপনার কিছু টুকরা থাকতে পারে সুতরাং যে কোনো ফিনিট ডোমেন যার অর্থ বাইরে যদি আপনি দেখতে চান এটি সর্বত্র এরকম পুনরাবৃত্তি হয় সুতরাং পিসওআইস কন্টিনুয়াস ফাংশন এর মানে হল যে আপনার একটি লাফ বন্ধ হওয়া উচিত এটি অবিচ্ছিন্ন নয় তবে এই মানগুলিতে এটি অনন্তের দিকে যাওয়া উচিত নয় এটা লাফ বন্ধ করা উচিত এই সীমা থাকা উচিত এটি ফিনিট হওয়া উচিত যখন আপনি এই দিক থেকে ওই দিকে যান তখন ফাংশনের মান ফিনিট হওয়া উচিত একইভাবে তাই আপনার এখানে থাকা উচিত এর অর্থ এই মুহুর্তে যদি আপনি এই দিক থেকে ওই দিকে সীমা গ্রহণ করেন মানটি ফিনিট হওয়া উচিত এই ধরনের একটি টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন আমি এর একটি লিনিয়ার সংমিশ্রণ হিসাবে লিখতে পারি fxn0ancos 2nπb a xbnsin 2nπb ax সুতরাং আমি এই ইগেনফাংশন্ এবং এই ইগেন ফাংশনের পরিপ্রেক্ষিতে f লিখতে পারি কোইফিসিয়েন্ট গুলি কেবল আরবিট্রারি কন্সট্যান্ট যেখানে ans bns হচ্ছে আরবিট্রারি কন্সট্যান্ট কিভাবে এই কন্সট্যান্ট খুঁজে পাবেন এই কন্সট্যান্ট আপনি জানেন আপনার ডট প্রোডাক্ট আছে আপনি ডট প্রোডাক্ট করতে পারেন abfcos2mπb axdx সুতরাং n m এর সাথে করেস্পন্ডিং এটি একসাথে হবে abfcos2mπb axdx amab2mπb a xdx অন্যান্য জিনিস হবে cos 2mπb ax থেকে cos 2mπb ax যে ইন্টিগ্রেশন ডট প্রোডাক্ট 0 কারণ n ≠ m শুধুমাত্র n m অর্থাৎ 2mπb a x এটিই আপনি পান আপনি যদি সাইন এর জন্য করেন আপনি একই জিনিস পাবেন সুতরাং আপনি যদি কোসাইন বা সাইন করেন তবে আপনি একই জিনিস পাবেন সুতরাং আপনি এখানে সাইন পাবেন কারণ কোস এর পরিবর্তে আপনি এখানে am এর পরিবর্তে bm পাবেন abfsin2mπb axdx bmab2mπb a xdx সুতরাং m 0 1 2 3 থেকে চলছে অবশ্যই b0 হল 0 a0 শুধুমাত্র অবদান রাখবে a0 হবে জিরো কারণ m 0 0 যা 0 0 দ্বারা বিভক্ত এখানেও sin0 0 দ্বারা 0 যা আসলে আপনার কাছে bm হল 0 bn0 যাই হোক না কেন bn হয়তো আরবিট্রারি কন্সট্যান্ট সুতরাং আমরা সর্বদা n 0 থেকে কোসাইনের জন্য অনন্ত সাইন 1 থেকে অনন্ত এবং সেই 0 অংশটি আপনি b00 লিখতে পারেন তাতে কিছু আসে যায় না তাই b0 হল আরবিট্রারি এটি যাইহোক 0 সুতরাং আপনি এই ধরনের অভিব্যক্তি থাকতে পারে সুতরাং এটি আলাদাভাবে লিখুন abfsin2mπb axdx bmab2mπb a xdx সুতরাং 012 থেকে দৌড়ানোর মাধ্যমে আপনি এটি পান সুতরাং এটি আমাকে সেই ফোরিয়ার কোইফিসিয়েন্ট দেবে আপনি এখন এই ইন্টিগ্রেলস গণনা করতে পারেনab2mπb a x ab2mπb a xdx যা 1cos4mπb ax2 একবার আপনি সাইন রাখেন যা আবার 0 হয়ে যাবে আগের মত আমরা কোসাইন দেখেছি একটি বিয়োগ কোসাইন b অর্থাৎ 0 cos4mπb ax 0 হয় সুতরাং এটি অবদান রাখবে না অবশেষে আপনি যা পাবেন am2b aabfcos2mπb adx এবং একইভাবে আপনি bm পান আবার আপনি একই জিনিস পান প্লাসের পরিবর্তে আপনার একটি বিয়োগ আছে এটি 2 সাইন বর্গ সুতরাং আপনি যখন মূল্যায়ন করবেন তখন এটি অবদান রাখবে না এবং তাই আপনি যা পান তা একই তাই আপনি পান bm2b aabfsin2mπb adx সুতরাং এগুলি আপনার ফোরিয়ার কোইফিসিয়েন্ট একটি সময় সংকেত f দেওয়া হলে আপনি এই ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সিগুলি এই প্রশস্ততার সাথে থাকতে পারেন এবং আপনি এটি একত্রিত করতে পারেন এগুলি আসলে আপনার ফোরিয়ার ট্রান্সফর্ম একটি সময় সংকেত f দেওয়া হলে আপনি এই ফোরিয়ার কোইফিসিয়েন্টকে ট্রান্সফর্ম করতে পারেন এবং তারপর এই বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আপনার সংকেত ফিরে পেতে পারেন একটি ফোরিয়ার সিরিজ ফোরিয়ার সিরিজ থেকে আপনি আলাদা ফ্রিকোয়েন্সিগুলির উপর ভিত্তি করে আপনার সংকেত ফিরে পেতে পারেন সমস্ত বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি একত্রিত করুন আপনি আপনার ফোরিয়ার সিরিজ ফিরে পেতে পারেন এই আপনি কি দেখেছেন তাই এখন আপনি যেকোন কিছু ব্যবহার করতে পারেন তাই আপনি যা দেখতে পাচ্ছেন তা হল a 0 b 2π হল একটি নিয়মিত ফোরিয়ার সিরিজ যা আপনি পাঠ্য বইয়ে দেখেন বা কখনও কখনও অন্যরা a π b লিখতে পারেন এটি গ্রহণ করে আপনি যা পান তা হল নিয়মিত সময়ের ফোরিয়ার সিরিজ অন্যথায় সাধারণ ফোরিয়ার সিরিজের মধ্যে b a পিরিওডের সাথে আপনি এই ফোরিয়ার সিরিজটি পেতে পারেন সুতরাং এইভাবে একটি নিয়মিত পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেম আপনাকে আপনার নিয়মিত ফোরিয়ার সিরিজ দেবে যা আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়েন সুতরাং আমরা যা দেখেছি তা হল একটি নিয়মিত স্টর্ম লিওভিল সিস্টেম আপনাকেও এক ধরণের ফোরিয়ার সিরিজ দেয় এবং এই পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেমটি আসলে সিরিজটি দিচ্ছে ফোরিয়ার সিরিজ যা আপনি আপনার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন সুতরাং আপনি আসলে যা পড়ছেন তা হল পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেম যা ফোরিয়ার সিরিজ দেয় এখন আমরা 3rd কেসটি দেখি সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেম আমি আপনাকে একটি সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেমের একটি উদাহরণ দেব যা থেকে আপনি যদি ইগেনভ্যালুস এবং আবার ফাংশন খুঁজে পান তবে আপনি সেখানে একটি ফোরিয়ার সিরিজও পেতে পারেন সুতরাং আমি তৃতীয় প্রকারের উদাহরণ দেখতে চেষ্টা করব সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেম আমি সত্যিই এখানে নতুন কিছু করি না তাই আমি ইতিমধ্যে জানি আমি আপনাকে 2 টি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2 টি উদাহরণ দেব যা আপনি ইতিমধ্যে অধ্যয়ন করেছেন একটি হল লেজেন্ড্রে ইকুয়েশন অন্যটি হল বেসেল ইকুয়েশন সেটাই আমরা এখানে অধ্যয়ন করবো আমরা সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেমের জন্য এখানে একটি উদাহরণ দেব সুতরাং আসুন আমরা এই লেজেন্ড্রে ইকুয়েশনটি গ্রহণ করি লেজেন্ড্রে ইকুয়েশন কি যদি মনে থাকে y 2xyα α1 y 0 1 x 1 তাই এটি হল আমাদের লেজেন্ড্রে ইকুয়েশন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এটি পুনরায় লিখতে পারেন এটি Ly λy সেল্ফ এড্জয়েন্ট ফর্ম বা স্কেও সিমেট্রিক ফর্ম এ রাখতে পারেন যেখানে L হল স্কেও সিমেট্রিক যদি আপনি এই ফর্মটি রাখেন আমার L কি L≡ ddx1 x2ddx λαα1 এবং Q হল 0 এখানে কোনো Q নেই এটি আপনার L এবং সুতরাং এর মানে হল Px1 x2 যা আসলে 0 x±1 তার মানে এটি একটি সিঙ্গুলার সেল্ফ এড্জয়েন্ট ইকুয়েশন সিঙ্গুলার স্টর্ম লিওভিলে ইকুয়েশন সুতরাং বাউন্ডারি কন্ডিশনগুলি হওয়া উচিত এই সেল্ফ এড্জয়েন্ট সিঙ্গুলার স্টর্ম লিওভিলে পদ্ধতিতে বাউন্ডারি কন্ডিশনগুলি কী যখন P 1 এবং 1 উভয়ই 0বাউন্ডারি কন্ডিশনগুলি y এবংy সীমাবদ্ধ হওয়া উচিত একইভাবে y এবং y হচ্ছে ফিনিট প্রকৃতপক্ষে 1 ছোট তাই a হল 1 b কেবল একটি 1 সুতরাং এগুলি হচ্ছে ফিনিট সুতরাং এগুলি বাউন্ডারি কন্ডিশন সুতরাং আপনি ইতিমধ্যে অধ্যয়ন করেছেন আপনার সীমাবদ্ধ সমাধানগুলি কখন আছে এটি একটি সমাধান Pnx এই লেজেন্ড্রে ইকুয়েশনের জন্য সীমাবদ্ধ সমাধান অন্যান্য সমস্ত সমাধান হল সিরিজ সমাধান যা সীমাহীন ± 1 সুতরাং একমাত্র সীমাবদ্ধ সমাধান হল Pnx এর মানে হল λ সমান যখন λ nn1 হয় আমার একটি করেস্পন্ডিং সমাধান Pnx আছে যা ননজিরো এইগুলি λ এর সাথে করেস্পন্ডিং ইগেনভ্যালুস আমার একটি ননজিরো সমাধান Pnx আছে যা বাউন্ডারি কন্ডিশনগুলি সন্তুষ্ট করছে সুতরাং আপনি বলতে পারেন Vn অফ x কে Pn অফ x এবং এইটিকে আপনি λ n বলে ডাকবেন সুতরাং এইগুলি ইগেনভ্যালুস এবং এইগুলি করেস্পন্ডিং ইগেনফাংশন্স হয় λ পজিটিভ নেগেটিভ বা 0 এর সমান কিনা তা যাচাই করার কিছুই নেই আমরা ইতিমধ্যে যা যাচাই করেছি তা হল সমাধানগুলি কী সুতরাং আপনার এই কেস এ ইগেনভ্যালুস এবং ইগেনফাংশন্স অবিলম্বে বোঝায় ডট প্রোডাক্ট কি তাই আপনি ডট প্রোডাক্ট দেখতে পারেন তাই কোন W 1 নেই তাই ডট প্রোডাক্ট হল আপনি ডট প্রোডাক্ট ও লিখতে পারেন fg 11fxgdx সুতরাং সম্পূর্ণতার জন্য আপনি nnn1 ইগেনভ্যালুস লিখতে পারেন করেস্পন্ডিং ইগেনফাংশন্স হল VnxPn তাই n এর সাথে করেস্পন্ডিং 0 1 2 3 কিন্তু n হল 0 1 2 3 থেকে তাই আপনার আছে এই P0 P1 P2 আমি Pn 1 নিলে কি হবে যদি n 1 আমার এখনওP 1 থাকে এটিও পলিনমিয়াল এটি আসলে আপনি কি দেখেছেন যে এটি আসলে P 1 1 1P1 আপনি P n 1nPn দেখেছেন এই সম্পর্কটি ব্যবহার করে যা আমরা আগে প্রমাণ করেছি তাই আমরা বলতে পারি যে P 1 এবং P1 তারা আসলে লিনিয়ার ভাবে নির্ভরশীল সুতরাং এর সাথে করেস্পন্ডিং আপনার একই সমাধান রয়েছে সুতরাং যদি আপনি মনে করেন যে এটি আপনার ইগেনভ্যালু n 1 এর অনুরূপ তাহলে সেই ইগেনভ্যালু কি 1 1 x 0 সুতরাং এটি আসলে 0 যা আপনি ইতিমধ্যেই এখানে পেয়েছেন যদি আপনি n 2 নেন তাই যদি আপনি মনে করেন যে 2 একটি ইগেনভ্যালু কারণ আপনার P 2xP2x আছে যা একটি ননজিরো সমাধান আমার ইগেন ফাংশন আছে কিন্তু আমি দেখতে চাই এই 0 হল 2 কিনা এটি আর কিছুই নয় যা কেবল 2 যা λ এর সাথে n 1 অর্থাৎ 1 এর সাথে করেস্পন্ডিং সুতরাং 1 ইতিমধ্যে এখানে n সমান 1 এর সাথে করেস্পন্ডিং 1 এছাড়াও 2 তাই এই সব ns এর মত তারা ইতিমধ্যে এখানে আছে তারা একই ইগেনভ্যালু হয় সুতরাং আসুন আমরা এই বিষয়ে বিরক্ত না হই λ একটি নেগেটিভ প্রাকৃতিক সংখ্যা যদি λ হয় n যদি আমরা n কে কোন নেগেটিভ মান নেগেটিভ পূর্ণসংখ্যা হিসাবে বেছে নিই ইগেনভ্যালুস ইতিমধ্যেই এখানে আছে তারা এই ইগেনভ্যালুস থেকে আলাদা নয় এটাই আমি বলতে চাই সুতরাং আপনি একটি নোট হিসাবে বলতে পারেন যেহেতু ns হল 0 1 2 3 তারা আসলে 0 1 2 এবং তাই n এর জন্য 0 1 2 3 যদি আপনি n n কে 1 2 3 থেকে বেছে নেন আপনি পুনরায় লিখতে পারেন n যেখানে n থেকে 1 2 3 এবং তাই সুতরাং যদি আপনি এটি বিবেচনা করেন 0 1 2 এবং এগুলি এখানে তা ছাড়া আর কিছুই নয় আমার সঠিকভাবে n 1 2 3 এর জন্য লিখতে হবে n এই ইগেনভ্যালুস এর একটিতে আছে 0 1 2 সুতরাং আমাদের নেগেটিভ বিচ্ছিন্ন সংখ্যা নেগেটিভ পূর্ণসংখ্যা বিবেচনা করার দরকার নেই সুতরাং আপনার কাছে এইগুলি আছে সুতরাং একবার আপনার এটি হয়ে গেলে যদি আপনি এই ইগেন ফাংশন সেল্ফ এড্জয়েন্ট অপারেটর বা তির্যক সমান্তরাল অপারেটর কোন টুকরো টুকরো অবিচ্ছিন্ন ফাংশন f ব্যবহার করেন আমি x লিখতে পারি 1 থেকে 1 এর মধ্যে আমি লিখতে পারি fxn0CnPn এটাই আমাদের আছে সুতরাং আমি কিভাবে আমার Cn খুঁজে পাব আপনি ডট প্রোডাক্টটি নিন fxPnxCnPnxPn অন্য সব জিনিস হবে 0 তাই এর মানে হল আপনি Cn পুনর্লিখন করতে পারেন এগুলো সবই মূল্যবান তাই কোনো ঝামেলা নেই কোনো ব্যাপার না Cn 11fxPndx 11Pn2dx 2n12 11fxPndx সুতরাং আমার fxn0CnPn আছে এটিকে লেজেন্ড্রে ফোরিয়ার সিরিজ বলা হয় এবং Cn 2n12 11fxPndx হল লেজেন্ড্রে ফোরিয়ার ট্রান্সফর্ম তাই একটি সময় সংকেত দেওয়া আমি এই ফাংশন Pns এর সাথে এটি বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি এবং সেগুলি পেতে পারি আলাদা মানে 0 1 2 3 সুতরাং আমি এই ফ্রিকোয়েন্সিগুলি পেতে পারি এবং আমি এই ফাংশনগুলিকে একত্রিত করতে পারি সাইন এবং কোসাইনগুলির পরিবর্তে আমি এই লেজেন্ড্রে ফাংশনগুলি পেতে পারি আমি সেগুলি বিচক্ষণতার সাথে একত্রিত করতে পারি এই বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সিগুলির সাথে আমি তাদের একটি লিনিয়ার সংমিশ্রণ হিসাবে একত্রিত করতে পারি আমি আমার সংকেত f ফিরে পেতে পারি ফোরিয়ার সিরিজটি এটাই সুতরাং আপনি যদি এই সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেমটি বিবেচনা করেন তবে আপনি এই লেজেন্ড্রে ফোরিয়ার সিরিজটি পেতে পারেন তাহলে কেন আমি একটি টুকরো টুকরো ফাংশন বেছে নেব তাই যদি আমি এটি করি যে কোন f আমি এই n0CnPn এর পরিপ্রেক্ষিতে লিখতে পারি তার মানে এই যোগফল f আপনি যেকোন মান x ঠিক করুন যাকে বলা হয় পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স এর মানে হল সিরিজ আপনি x ঠিক করেন যা করেস্পন্ডিং f এর সাথে মিলিত হয় আপনি x ঠিক করার পর এই সংখ্যার একটি সিরিজ আছে সিরিজটি সেই বিন্দুতে x f এ রূপান্তরিত হয় একবার আপনি x ঠিক করে নিলে এটি বিন্দু অনুসারে একত্রিত হয় কিন্তু সমস্ত 3 টি কেস এ যদি f মানে রেগুলার স্টর্ম লিওভিলে সিস্টেম বা পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেম এই সমস্ত সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেম যদি f একটি ইস্কোয়ার হয় ইন্টিগ্রেবল ফাংশন তারপর আমি এই f যোগ করতে পারি n 0 থেকে ইনফিনিট পর্যন্ত সুতরাং উদাহরণস্বরূপ আমি এই কেস এ লেজেন্ড্রে ফোরিয়ার সিরিজ করতে পারি আমি এই Pnলিখতে পারি যেখানে Cn গুলি এখানে একই Cn গুলি একই কিন্তু এখানে কনভারজেন্স পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স নয় তার মানে এই কনভারজেন্স মানে আমিm→∞ 11n1mCnPnx fx2dx0 নিতে পারি এর মানে হল ইস্কোয়ার ইন্টিগ্রেবল অর্থ গড়ে এটি f এ রূপান্তরিত হয় সুতরাং এই কনভারজেন্সটি আলাদা তাই যদি এটি পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স না হয় তবে এটিকে ইস্কোয়ার ইন্টিগ্রেবল কনভারজেন্স বলা হয় তাহলে এটি একই রকম যদি আপনি আপনার x ঠিক করেন এবং তারপর দেখুন যে এই সংখ্যা সিরিজটি নির্দিষ্ট মানের সাথে মিলিত হয় এটি আসলে এর অর্থ এই এক m→∞ 11n1mCnPnx fx2dx0 তাই আপনার চিন্তা করার দরকার নেই এজন্য আপনি শুধুমাত্র টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন শিখতে পারেন আপনি এই ফোরিয়ার সিরিজটি পেতে পারেন এটি পয়েন্ট অনুসারে একত্রীকরণ কিন্তু ইস্কোয়ার ইন্টিগ্রেবল কনভারজেন্স এটি ইস্কোয়ার ইন্টিগ্রেবল কনভারজেন্সের অর্থ এটি নিয়মিত স্টর্ম লিওভিলে সিস্টেম বা পিরিওডিক স্টর্ম লিওভিলে সিস্টেমেও সত্য যা আমি গতবার ব্যাখ্যা করতে মিস করেছি সুতরাং যদি আপনি স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন f নেন তারপরও এই ফোরিয়ার সিরিজ সেই f রূপান্তরিত হয় কিন্তু ইস্কোয়ার ইন্টিগ্রেবল কনভারজেন্সে কিন্তু যদি আপনি টুকরো টুকরো কন্টিনুয়াস ফাংশন নেন fx এই কনভারজেন্স এই সিরিজটি f পয়েন্টে রূপান্তরিত হচ্ছে জ্ঞানী আমরা আগে বেসেল ইকুয়েশন অধ্যয়ন করেছি সুতরাং আমরা একটি বেসেল ইকুয়েশন অপারেটর হিসাবে একটি অপারেটর দিতে পারি এবং আমরা একটি সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেমের একটি অপারেটর যে বেসেল ইকুয়েশন বেসেল স্টর্ম লিওভিলে সিস্টেমের আরেকটি উদাহরণ থাকতে পারে সুতরাং অপারেটর L হল বেসেল টাইপ আমরা সেই উদাহরণ পরে দেখব সুতরাং আমরা নির্দিষ্ট বাউন্ডারি কন্ডিশন সহ আরও একটি সিঙ্গুলার স্টর্ম লিওভিলে সিস্টেম দিতে পারি সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে দেখব এটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ